হ্যালোআমি আইআইটি কানপুর থেকে জয়ন্ত চ্যাটার্জী আমরা ম্যানেজিং সার্ভিসেস এবং সমসাময়িক বিষয়গুলি নিয়ে আলোচনা করছি এই পঞ্চম সপ্তাহে আমরা প্রথমে শেষ সপ্তাহের আলোচনাগুলি সম্পর্কে কিছুটা পুনর্বিবেচনা দিয়ে শুরু করতে পারি গত সপ্তাহে আপনাদের নিশ্চয়ই মনে আছে যে আমরা একটি বড় কেস স্টাডি নিয়ে আলোচনা করেছি এবং এই কেস স্টাডিটি ছিল অরবিন্দ চক্ষু সেবা হাসপাতালের এবং কীভাবে একটি একক হাসপাতাল সময়ের সাথে সাথে একটি বিশ্ববাপি সংস্থাতে পরিণত হয়েছিল এটি একটি পরিষেবা মডেল যা বিপুল সংখক দেশে অনুকরণ করা হয়েছে এবং এটি বিশ্বব্যাপী বিখ্যাত কারণ এদের পদ্ধতিটি প্রমাণযোগ্য এবং খুব কম খরচে উচ্চমানের চিকিৎসা এবং যত্ন প্রদান করে আমরা যখন অরবিন্দ আই কেয়ার সম্পর্কে আলোচনা করেছি তখন আমরা পরিষেবা উৎকর্ষতা তৈরির দুটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করেছি একটি ছিল পরিষেবা প্রক্রিয়া সম্পর্কে আমরা দেখিয়েছি যে কীভাবে অরবিন্দ আই কেয়ার উত্পাদন শিল্পে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং কৌশলগুলি থেকে এসেম্বলি লাইন থেকে বিভিন্ন সেরা প্র্যাকটিস ব্যবহার করেছে এবং সেই মডেলগুলি সেই নীতিগুলি সেই সেরা পদ্ধতিগুলিউদ্ভাবনী প্রক্রিয়া তৈরির ক্ষেত্রে প্রয়োগ করেছে যা ব্যয় অনেক কম করে অপেক্ষার সময়কে পরিচালনা করে এবং কিউ র সময় সর্বনিম্ন স্তরে নিয়ে আসে এবং চিকিত্সক এবং বিশেষজ্ঞদের গুরুত্বপূর্ণ সময়কে সর্বোত্তম ভাবে ব্যবহার করে যাতে তারা কেবল ছানি অপারেশনের মূল পদক্ষেপগুলিতে বা ডায়াবেটিক রেটিনোপ্যাথির চিকিত্সার উপর মনোনিবেশ করতে পারে পরিষেবা ব্যবসায় উৎকর্ষতা তৈরীর ব্যাপারে অরবিন্দ আই কেয়ার এর এই পদ্ধতিটি একটি খুব শিক্ষনীয় বিষয় যেখানে বিজ্ঞানের সঠিক ব্যবহার করে ভাল প্রক্রিয়াচর্চা করা হচ্ছে আমরা দেখেছি কীভাবে তারা লাইন ব্যালেন্সিংকৌশলগুলি ব্যবহার করেছে কীভাবে তারা কিউ তত্ত্ব কিউ পরিচালনার ব্যবহার করেছে কীভাবে তারা কাজের বিবরণ হিসাবে কাজ কে বিভক্ত করেছে এবং কাজের প্রবাহ ব্যবহার করেছে যা একদিকে পদক্ষেপ এবং ক্রম গুলি সম্পর্কে খুব নির্ভুল এবং স্পষ্ট ধারণা দিয়েছে কিন্তু তা সত্বেও সামনের সারির কর্মচারীদের প্যারামেডিকস দের প্রাথমিক চিকিত্সক দের যারা রোগীর ইতিহাস দেখেন বা চিকিত্সার পদ্ধতি বা ক্রমের বিষয়ে সিদ্ধান্ত নেন তাদের নিজস্ব রায় নেওয়ার মতো স্বাতন্ত্র্যতা থাকে এবং এই প্রসারিত ডুয়ালিটিটি পরিষেবার শ্রেষ্ঠত্ব অর্জন করার একটি প্রধান উপাদান আমরা বিখ্যাত ত্রিভুজটি দেখেছিলাম যেখানে আমাদের তিনটি কোণে পরিষেবা সংস্থা পরিষেবা কর্মচারী এবং পরিষেবা ভোক্তা রয়েছে আমরা বুঝতে পেরেছিলাম যে এই ত্রিভুজের প্রতিটি ভেক্টরের উপর দক্ষতা এবং স্বায়ত্তশাসনের মধ্যে বা নিয়ন্ত্রণ এবং সহ নির্মাণের মধ্যে কিছুটা টেনশন রয়েছে আমরা আরো বুঝতে পেরেছিলাম যে এই ডুয়ালিটি জীবনের সত্য এবং এই ডুয়ালিটি পরিচালনা করা দরকার এটিরথেকে দূরে থাকা যায় না বা সমাধান করা যায় না তবে আমাদের একই সাথে এটি প্র্যাকটিসকরা দরকার যে একদিকে আমাদের সুস্পষ্টভাবে ডিফাইনড প্রক্রিয়া থাকা উচিত অন্যদিকে প্রতিটি টাচ পয়েন্টে আমাদের কিছুটা কর্মের স্বাধীনতা দিতে হবে ফ্রন্টলাইন কর্মীদের সিদ্ধান্ত নেওয়ার জন্য কিছুটা ব্যাপ্তি দিতে হবে আমরা সাফল্যের চক্র এবং ব্যর্থতার চক্র স্টাডি করেছি আমরা বুঝতেপেরেছি যে কর্মচারী চক্র যেটা কর্মচারীকে সুখী এবং সফল করে তোলে এমন প্রক্রিয়া প্রবাহটি গ্রাহক চক্রের সাথে ঘনিষ্ঠভাবে আবদ্ধ থাকে যেখানে গ্রাহক সন্তুষ্টি পুনরায় পরিদর্শন অন্যকে রেফার করা বা প্ররোচনা করা এই সবগুলি একটি চক্রের মত চলতে থাকে এবং এই কর্মচারী চক্রের সাথে খুব ঘনিষ্ঠভাবে জড়িত আছে কর্মচারী টার্নওভারতাদের প্রেরণাসন্তুষ্টি ইত্যাদি আমরা বুঝতে পেরেছিলাম যে এই কর্মচারী এম্পাওয়ার্রমেন্ট এর জন্য আমাদের এক ধরণের নেতৃত্বের প্রয়োজন যা আমরা পঞ্চম স্তরের নেতৃত্ব বলি যা ডক্টর ভি এর জীবনীতে এতটা ভালভাবে চিত্রিত হয়েছেযেখানে নম্রতা নম্র মনোভাবের সাথে দৃঢ় ইচ্ছাশক্তির সংমিশ্রণ আছে সংকল্প এবং ভদ্রতা আছে কখনই বিশেষজ্ঞ দের মত অহংকার নয় তবে একটি সুপার অর্ডিনেট মেশিনে ভক্তের মত বিশ্বাস এবং আমরা গত সপ্তাহে এই সিদ্ধান্তে পৌঁছেছি যে চমৎকার পরিষেবা সংস্থাগুলিতে প্রথম সারির কর্মচারী থেকে শুরু করেপ্রতিটি স্তরের পরিষেবা কর্মীরা এই মিশনারি নেতৃত্ব দ্বারা অনুপ্রাণিত হন সুতরাং যখন পরিষেবা কর্মচারীরা বিশ্বাস করে যে তারা উদ্দেশ্য ভিত্তিক কিছু করছে তারা এমন কিছু করছে যা মুনাফা অর্জনের থেকেও বেশি কিছু যা বৃহত্তর ভালোর জন্য অবদান রাখে সেই মিশনারি আগ্রহ যা বিশ্বাস যোগায় যে এটি সাধারণ ব্যবসায়েরথেকে আলাদাতৈরি করে কর্মচারীদের এম্পাওয়ার্রমেন্ট ডেডিকেশন এবং এনগেজমেন্ট যা পরিষেবা উৎকর্ষতার জন্য মৌলিক প্রয়োজনীয়তা পরিষেবা উৎকর্ষতাতৈরিকরার এই ব্লকগুলি বোঝার পরে এই সপ্তাহে আমরা শুরু করব দুটি প্রগতিশীল ভেক্টর বোঝার সাথে একটি হল সেই বিল্ডিং ব্লকগুলি সমন্বিত করে পরিষেবা ব্যবসায়ের জন্য ভ্যালু প্রপোজিশন তৈরি করা যা আমরা আগে আলোচনা করেছি এবং আমরা আরো আলোচনা করব এর সাথে ঘনিষ্ঠ ভাবে জড়িত পসিশনিং সম্পর্কিত ধারণাটি নিয়ে পসিশনিংর অর্থ বিশদভাবে ডিফাইন করা আপনি কোন ব্যবসায় রয়েছেন আপনার পরিষেবা ব্যবসাটি কী ধরনের স্পষ্টতই এর অর্থ এই যে আমাদের যে কোনও ব্যবসায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ থেকে ডিফাইন প্রক্রিয়া শুরু করতে হবে এবং তা হল গ্রাহকরা আমরা প্রথমে আমাদের সংস্থাটি সম্পর্কে বর্তমান এবং সম্ভাব্য গ্রাহকদের মনে কি ধারনা আছে তা দিয়ে শুরু করব প্রথমে আমাদের ডিফাইন করতে হবে যে গ্রাহকদের কি কি কাজ আমরা পরিবেশন করতে পারি এবং তার মধ্যে থেকে বেছে নিতে হবে কোন কাজ গুলি আমরা টার্গেট করব এবং এই বিষয়টি সব থেকে গুরুত্বপূর্ণ যে প্রথমে এখানে আমাদের একটি খুব ক্রিসপ ডেফিনিশন দরকার মনে রাখবেন যে অরবিন্দ আই কেয়ার এর প্রথম থেকেই তাদের পজিশনিং সম্পর্কে ধারণা খুব স্পষ্ট ছিল তারা অর্থনৈতিক পিরামিডের নীচে অবস্থিত লোকদের সেবা করবে এমন লোকেরা যারা পূর্ববর্তী স্টাইলে র চিকিত্সা পরিষেবাগুলি এফোর্ডকরতে পারে না গ্রাহক খুব স্পষ্টভাবে চিহ্নিত করা হয়েছিল এবং পরিষেবাটি খুব স্পষ্টভাবে ডিফাইন হয়েছিলযেটা হলো ছানি অপারেশন সুতরাং আমরা এখন কোন গ্রাহকরা পরিবেশন করব এবং আমরা ভবিষ্যতে কোন গ্রাহকদের টার্গেট করতে চাই আমরা প্রথমে কোন গ্রাহকদের সেবা করতে চাই সেটা নিয়ে কথা বলব এবং ভবিষ্যতে কোন গ্রাহকদের আমরা টার্গেট করব সেটা নিয়ে আমি পরে কথা বলব এটিকে বলে সেগমেন্টেশন গ্রাহক বিভাগটি খুব স্পষ্টভাবে চিহ্নিত হওয়া উচিত পরিমাপযোগ্য হওয়া উচিত এটি একটি ব্যবসায়ের সুযোগ হিসাবে বা একটি পরিষেবার সুযোগ হিসাবে গুরুত্বপূর্ণ হওয়া উচিত এটির বৃদ্ধির সম্ভাবনা থাকা উচিত যখন অরবিন্দ আই কেয়ার আমরা বিবরণ দিচ্ছিলামএই সবগুলি আমরা দেখেছি যে এই বিভাগে সুযোগটি কতটা বড় এবং তারা কীভাবে সেটির উপরে নজর রেখেছিল এবং তার জন্য কি কি জিনিস প্রয়োজন হয়েছিল এর পরের ধাপে যেটা সবথেকে ভালো করে বোঝা দরকার তা হল যে এই গ্রাহকদের জন্য আমাদের যে বর্তমান পরিষেবা আছে তার ভ্যালু প্রপোজিশন আমরা প্রতিটি পরিষেবা প্রতিযোগীর থেকে কীভাবে আলাদা অরবিন্দ এর ভ্যালু প্রপোজিশনটি খুব স্পষ্ট ছিল যে তারা যে মূল্যে এই পরিষেবা সরবরাহ করতে চলেছে সেটা সেই সময়ে বাজারে যা মূল্য ছিল তার চেয়ে অনেক কম তবুও তাদের কোয়ালিটি অন্য উপায়ে যতটা উপলব্ধ ছিল তার চেয়ে উচ্চতর তারা কোয়ালিটি কে নতুনভাবে ডিফাইন করেছে তারা কোয়ালিটি থেকে আড়ম্বর কে দূরে সরিয়ে রেখেছেতাদের রোগীরা হয়তো কাঠের চাউ পাইতে ঘুমিয়েছে উচ্চ গ্রীষ্মে ম্যাটগুলিতে শুয়েছে তাদের সবাইকে হয়তো এয়ার কন্ডিশন রুম দেওয়া হয়নি যদি না এটি মেডিক্যালি প্রয়োজন হয় তবে অপারেশনটি দুর্দান্ত ছিল চিকিত্সাটি দুর্দান্ত ছিল প্রদত্ত লেন্সের মানটি ছিল দুর্দান্ত সুতরাং মূল পরিষেবাটি ছিল শীর্ষস্থানীয় মানের আনুষঙ্গিক আড়ম্বর মোটামুটি গ্রহণযোগ্য মানের ছিলএই ধরণের সংমিশ্রণ এই ধরণের ডেফিনেশন খুব স্পষ্ট ছিল এবং তারপরে আমরা গ্রাহককে কত ভালোভাবে টার্গেট করবআমাদের পরিষেবাগুলি সমস্ত প্রয়োজনীয়তা পূরণ করছে কিনা ভবিষ্যতের সুযোগগুলি কী আপনি এটি দেখতে পাবেন যেভাবে অরবিন্দ আই কেয়ার ছানি অপারেশন থেকে চোখের যত্নের অন্যান্য বিভিন্ন অঞ্চলেখুব জটিল অঞ্চল যেমন গ্লুকোমা তে প্রসারিত হয়েছিল কিন্তু তারা এটি ধাপে ধাপে করেছিল আমরা এটিও জেনেছি যে কীভাবে 1976 থেকে 1978 1981 থেকে 1984 পর্যন্ত তারা কীভাবে ছোট ছোট পদক্ষেপ নিয়েছিল এবং তারপরে বড় পদক্ষেপ নেওয়া শুরু করেছিল এবং আজ তারা পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে চোখের যত্নের প্রায় সমস্ত পরিসীমা নিয়ে তারা বিভিন্ন স্থানে উপস্থিত এই পথটি বুঝতে আমরা এখানে উপরের চিত্রটি দেখতে পারি আমরা কয়েকটি গ্রাহকের জন্য সংকীর্ণ পরিষেবা সরবরাহ দেখতে পাচ্ছি এখান থেকেই অরবিন্দ আই কেয়ার শুরু করেছিল একে আমরা সম্পূর্ণ ফোকাসড পরিষেবা বলি সুতরাং পরিষেবা এবং মার্কেটের উপর ফোকাস ছিল মার্কেট হচ্ছে পিরামিডের নীচের স্তরে থাকা লোকেরা যাহারা সেই দিনগুলিতে উচ্চমানের চিকিত্সা পরিষেবাছানি অপারেশন এফোর্ড করতে পারতো নাতাদেরকে সেই পরিষেবা এমন দামে দেওয়া যেটা সেই সময়ের অন্য প্রাইভেট মেডিকেল পরিষেবার থেকে উল্লেখযোগ্য পরিমাণে কম সুতরাং পরিষেবা প্রদানের প্রশস্ততা সংকীর্ণ মার্কেট সংকীর্ণ আজ অরবিন্দ সেখান থেকে এখানে চলে এসেছে তার অর্থ তাদের মার্কেট ফোকাস স্পষ্ট যে তারা এখনও কেবল চোখের যত্ন নিচ্ছে তারা করোনারি অপারেশনে নয় তারা মস্তিষ্কের অস্ত্রোপচারে নয় তারা অর্থোপেডিক্সে নয় তারা গ্যাস্ট্রোএন্টেরাইটিসে নেই তারা চোখের যত্নের উপর পুরোপুরি ফোকাস করেছে তাই তাদের মার্কেট পরিষ্কার তবে আজ তারা বিভিন্ন ধরণের মার্কেটের একটি বিস্তৃত পরিসেবা পরিবেশন করছে এখন ফোকাস কমে যেতে পারত কারণ এটি আজকের বিশ্বে একটি কঠিন প্রস্তাব যেখানে এরকম অনেক সংস্থা রয়েছে যারা প্রতিটি লোকের সব ধরনের প্রয়োজন পূর্ণ করার চেষ্টা করে সুতরাং খুব বড় একটি সুপারমার্কেট বা ডিপার্টমেন্ট স্টোর একটি উদাহরণ হতে পারে শপার্স স্টপ যখন শুরু হয়েছিল তাদের মার্কেট ফোকাস ছিল কিন্তু তারপরে তাদের ফোকাসটা এত ছড়িয়ে পরল যে সেটা তাদের জন্য সমস্যা তৈরি করছিল তারা এখন আবার মার্কেট ফোকাস ফিরে পাচ্ছে এমন পরিষেবা ব্যবসা হতে পারে যা কেবলমাত্র পরিষেবার উপর দৃষ্টি নিবদ্ধ করে যার অর্থ তারা অনেক মার্কেট পরিবেশন করলেও তাদের পরিষেবার ক্ষেত্র সংকীর্ণ উদাহরণস্বরূপ ভজহরি মান্না একটি রেস্তোরাঁ চেইন যেটা প্রথমে কলকাতায় শুরু হয়েছিল একটি অতি আধুনিক পরিবেশে বাঙালি ট্রাডিশনাল খাবার সরবরাহের দিকে ফোকাস করেতারা প্রথমে একটি তারপরে দুটি এবং এখন তাদের কলকাতায় তিনটি রেস্টুরেন্ট আছে তবে তারা এখন ভারতের বিভিন্ন শহরে ছড়িয়ে পড়েছে কিন্তুআজ তারা বিভিন্ন জায়গায় পরিবেশন করলেও তাদের ফোকাস শুধু বাঙালি খাবারের মধ্যেই সীমাবদ্ধ আছে সুতরাং আপনি দেখতে পাচ্ছেন আপনার পরিষেবারঅবস্থানটি পরিষ্কার করতে আপনি আপনার ব্যবসাকে ডিফাইন করতে পারেন এটি পজিশনিং এর নীতি এবং এটি পরিষেবাকে শ্রেণীভুক্ত করার সাথে খুব ঘনিষ্ঠভাবে জড়িত সুতরাং এই বিষয়টি আমরা আরো গভীরে বোঝার চেষ্টা করব যখন আমরা অন্য উদাহরণ কিংবা সুক্ষ্ম জিনিস গুলো নিয়ে আলোচনা করব গুরুত্বপূর্ণ বিষয়টি হল পরিষেবা উৎকর্ষতার জন্য সাধারণত একটি ক্রিসপ পসিশনিং প্রয়োজন যা ভজহরি মান্না বা অরবিন্দ আই কেয়ার এর ছিল ভজহরি মান্না একটি রেস্তোঁরা দিয়ে শুরু করেছিল তারা এক জায়গায় আধুনিক পরিবেশে ট্রেডিশনাল বাঙালি খাবার পরিবেশন করতো এবং সময়ের সাথে সাথে তারা আজকে এই জায়গায় এসে পৌঁছেছে যেখানে তাদের পরিষেবাটি একই আছে তবে তারা অনেকগুলি মার্কেটে পৌছে যেতে পারছে অথবা আরাবিন্দ আই কেয়ারের মত সেখানে যেতে পারেন যেখানে তারা বিস্তৃত ধরনের পরিষেবা সরবরাহ করছে তবে মার্কেটের বৈশিষ্ট্যগুলিতে তাদের ফোকাস ছিল তবে আপনি যদি মার্কেটের বৈশিষ্ট্যগুলি আরও প্রশস্ত করেন এবং প্রদত্ত পরিষেবার সংখ্যা আরও প্রশস্ত করেন আজকের অবস্থায় আমরা যাকে আগে ফোকাসবিহীন বলেছি বা প্রত্যেকের জন্য সবকিছুই ধরণের সেবা ব্যবসা বলেছি উদীয়মান মার্কেটে খুব কার্যকর নয় বেশিরভাগ জায়গায় এই বিষয়টির জন্য এই জাতীয় অনেকগুলি ব্যবসা যা খুব বড় স্টোর যেমন ওয়াল মার্ট এবং অন্যদের তাদের বিভিন্ন উপায়ে তাদের ব্যবসা কে পুনরায় ডিফাইন করতে হয়েছে তারা সময়ের সাথে সাথে বিভিন্ন উপায়ে তাদের ব্যবসা নতুন ভাবে ডিফাইন করেছে তবে এটি ডাউটফুল যে আজ আপনি যদি পরিষেবা এন্ত্রেপ্রেনিউর হয়ে থাকেন তবে আপনি এত বিশাল ভাবে সাজিয়ে পরিষেবা শুরু করবেন সম্ভবত আপনি একটি সম্পূর্ণ ফোকাসড পরিষেবা এবংফোকাসড মার্কেট কেন্দ্রিক ব্যবসা শুরু করবেন এবং তারপরে আপনি হয় এখানে চলে যেতে পারেন যেখানে আপনার মার্কেট এখনও ফোকাসড তবে আপনি বিস্তৃত পরিষেবা সরবরাহ করছেন বা আপনি আপনার পরিষেবায় খুব ফোকাসড তবে আপনি বিস্তৃত বিভিন্ন মার্কেট পরিবেশন করতে চাইছেন সুতরাং হয় পরিষেবার পরিসীমা প্রসারিত করুন পরিষেবাগুলির পোর্টফোলিওটি প্রসারিত করুন বা কোনও বিশেষ ধরণের পরিষেবাতে মনোনিবেশ করুন তবে মার্কেট চোখের যত্নের মধ্যে সীমাবদ্ধ রাখুন বা বহু মার্কেট যেমন বেঙ্গালুরু কলকাতা দিল্লি বোম্বাই ইত্যাদি সরবরাহ করুন তবে শুধু উচ্চশ্রেণীর ট্র্যাডিশনাল বাঙালি খাবার সুতরাং এই চারটি কোয়াড্রেন্ট ভালো করে বুঝতে হবে আপনার চারপাশের বিভিন্ন ধরণের উদাহরণগুলিকে পর্যবেক্ষণ করুন এবং তারপরে এই চিত্রের সাথে মিলিয়ে আপনার ব্যবসাকে ডিফাইন করার চেষ্টা করুন যে আপনি কাকে সেবা করছেন আপনি কী পরিবেশন করছেন আপনি অন্যের থেকে আলাদা কেন প্রথমত কেন কেউ এই পরিষেবাটি কিনবে কেন তারা আপনার কাছ থেকে কিনবে এবং কেন তারা আপনার কাছ থেকে ক্রমাগতকিনবে এই তিনটি মৌলিক প্রশ্ন কেন কেউ এই পরিষেবা কেনাবে কেন তারা আপনার কাছ থেকে কিনবে এবং কেন তারা ক্রমাগতআপনার কাছ থেকে ক্রয় করবে এই তিনটি মূল প্রশ্ন তবে আমরা আপনার সামনে এই ছয়টি ব্লকে আরও প্রসারিত করেছি যেখানে আমরা যুক্ত করেছি এই গ্রাহকদের ডাইমেনশন আজ কারা গ্রাহক এবং কারা আগামীকাল গ্রাহক হতে পারে আমি চাই আপনারা এই একটা ছোট এসাইনমেন্ট করে ফোরামে পোস্ট করুন প্রথমে আপনি এই চারটি কোয়াড্রেন্ট থেকে কোন একটি বেছে নিন এবং তারপরে এই চিত্রটি তে যান এবং সেখানে কোন একটি ব্যবসা যেটা কোন একজিস্স্টিং ব্যবসার মতো হতে পারে কিম্বা কোন নতুন ব্যবসার আইডিয়া যেটা এই গত চার সপ্তাহের ইন্টেরাকশন এর পরে আপনার মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে এবং সেটি আপনি প্রমোট করতে চান যেভাবেই হোক আপনাকে এই দুটো চিত্র কে ব্যবহার করতে হবে এবং ব্যবসাকে ক্রিসপ ভাবে ডিফাইন করে ফোরামে পোস্ট করতে হবে আপনার পরিষেবা ব্যবসা কি কাকে সেবা করছেন আজ আপনি কাকে সেবা করছেন কাল আপনি কার সেবা করবেন আপনার পরিষেবাটি অন্য প্রতিযোগিতামূলক পরিষেবাগুলির চেয়ে আলাদা কীভাবে কীভাবে গ্রাহকদের কাছে পৌঁছে যাবেন মৌলিকভাবে যে কোনও মার্কেটিং বইয়ের মধ্যে আপনি সেগমেন্টেশন টার্গেটিং এবং পসিশনিং দেখে নিতে পারেন আপনি এই পাঠ্যপুস্তকটি দেখুন যেটা লাভলক ওয়ার্টজ এবং আমার লেখা "Services marketing people technology strategy" পিয়ারসন ইন্ডিয়া প্রকাশিত সপ্তম সংস্করণএবং এই এসাইনমেন্টর জন্য তৃতীয় এবং চতুর্থ অধ্যায় পড়তে পারেন চতুর্থ অধ্যায় আমরা এর আগে আলোচনা করেছি তৃতীয় অধ্যায়ের কিছু মূল বিষয় আমরা আজ আলোচনা করেছি এবং তারপরে আপনার এই অ্যাসাইনমেন্টটি করতে সক্ষম হওয়া উচিত